সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম সুতরাং এটি লেকচার নাম্বার 34 ফুরিয়ার সিরিজ এর কনভারজেন্স এর উপর সুতরাং আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি ফুরিয়ার সিরিজ এর কনভারজেন্স এর উপর এবং এখানে এই আলোচনা চালিয়ে যাব এখানে আমরা বিভিন্ন ধরণের কনভারজেন্স আলোচনা করবো সুতরাং আমরা মূলত কনভারজেন্সের বিভিন্ন ধারণাগুলি কী এবং প্রধানত আমরা পয়েন্টওয়াইজ কনভারজেন্স ইউনিফর্ম কনভারজেন্স এবং কনভারজেন্স সম্পর্কে গড় বর্গের অর্থে কথা বলব এবং তিনটির মধ্যে সংযোগও প্রদর্শিত হবে তারপরে আমরা ফুরিয়ার সিরিজের সংযোগে এই কনভারজেন্স এর বিভিন্ন ধারণার প্রসঙ্গে আসব যে এটি কীভাবে সম্পর্কিত অতএব শুধু পূর্ববর্তী বক্তৃতা থেকে স্মরণ করার জন্য আমরা একটি কনভারজেন্স তত্ত্ব নিয়ে আলোচনা করেছি সেটি ছিল ডাইরিচলেট উপপাদ্য এবং পর্যাপ্ত শর্ত প্রধানত একতরফা ডেরিভেটিভের পিসওয়াইস কন্টিনিউয়িটি এবং অস্তিত্ব সুতরাং শুধু শর্তটি পুনরায় স্মরণ করার জন্য যদি f একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হয় এবং এই একতরফা ডেরিভেটিভস বিদ্যমান থাকে প্রধানত এই ভাগফল এই ভাগের সীমা এবং এই ভাগের সীমা বিদ্যমান সেই ক্ষেত্রে আমরা একে প্রতিটি x ∈ L Lএর জন্য কল করি ফুরিয়ার সিরিজ একত্রিত হয় এবং আমাদের এই ফলাফল আছে এখানে এই সিরিজের মান এই সিরিজের যোগফল সেই সময়ে ফাংশনের গড় মানের সমান হতে চলেছে যেখানে fx x এ ডান হাত সীমা এবং f x এ f এর বাম সীমা সুতরাং উভয় শেষ বিন্দুতেও আমরা কনভারজেন্স নিয়ে আলোচনা করেছি যে আবার এই সিরিজটি সীমার এই গড় মানের সাথে একত্রিত হয় এবং এইভাবে আমাদের শেষ বিন্দুতে এই মান আছে এখন যখন আমরা এখানে x L প্রতিস্থাপন করি এটি হবে সরলীকরণ করা সুতরাং আমরা শেষ পয়েন্টগুলিতে বরং সহজ ফলাফল পাই সুতরাং এখন আমরা অভিসৃতি বিভিন্ন ধারণার সঙ্গে অব্যাহত থাকবে প্রথম এক যা আমরা ইতিমধ্যে এই পূর্ববর্তী বক্তৃতা যেখানে জন্য বিন্দু x দেখা হয়েছে L থেকে L এ আমরা সিরিজ গড়ে পৌঁছাতে সমকেন্দ্রি এর সমষ্টি সম্পর্কে কথা বলা হয়েছে x এ ফাংশনের সীমার মান সুতরাং এখন আমরা এখানে একটি ক্রম সংজ্ঞায়িত করব কারণ যখন আমরা অভিসারের কথা বলছি তখন আমাদের একটি ক্রম নির্ধারণ করতে হবে সুতরাং এখানে আমরা আংশিক অঙ্কের ক্রমকে সংজ্ঞায়িত করি যার পরিবর্তে আমরা সীমিত সংখ্যক পদ গ্রহণ করব সুতরাং আমরা কেবল n দ্বারা প্রতিস্থাপিত করেছি এই n সিরিজের প্রথম পদগুলির সাথে একসঙ্গে এবং চলুন এই যোগফলকে fnবলে তো এই fn এর প্রতিটি মান এর জন্য আমাদের আছে তার মানে f1f2f3 ইত্যাদি এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন অভিসৃতি যে কি ঘটছে এই fn এ যখন n এর দিকে যায় এবং আমাদের লক্ষ্য এখন খুঁজে বের করা যে এই fnএর সাথে কী ঘটে যখন n কাছে আসে ঠিক আছে তাই প্রথমটি আমরা একত্রীকরণের প্রথম ধারণার কথা বলছি এটির মানে স্কয়ার কনভারজেন্স এবং এর অর্থ বর্গ সংমিশ্রণ অবিচ্ছেদ্য অর্থে সুতরাং এই fn a b ব্যবধান এ সংজ্ঞায়িত ফাংশনের ক্রম হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তারপর f কে অন্য একটি ফাংশন হতে যা a b এইতে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তারপর আমরা বলতে যে এই ক্রম অর্থ বর্গ অর্থে এগোয় এই ফাংশন f গড় বর্গ অর্থে এই abব্যবধান দেওয়া এখানে যদি নিম্নলিখিত শর্তগুলি থাকে সুতরাং এখানে এই অবস্থা কি আমরা এই দুই পার্থক্য বর্গাকার যে একীভূত করাহয় fx fnx2 a থেকে b অবধি সুতরাং প্রকৃতপক্ষে আমাদের এই f এই এর সীমা fn হিসাবে আছে যখন আমরা এই পার্থক্যটির স্কয়ার কে ইন্টিগ্রেট করি dx দিয়ে এবং যদি এটি 0 এর সমান হয় যখন আমরা এই n এর কাছে যাই তখন আমরা বলি যে এই fn রূপান্তরিত হয় f গড় বর্গ অর্থেতে কেন এটাকে বর্গক্ষেত্র অর্থে বলা হয় কারণ এটি কনভারজেন্সের একটি দুর্বল সংস্করণ আমরা পরে এটি সম্পর্কে কথা বলব আমরা আরও দুই ধরনের কনভারজেন্স অধ্যয়ন করব কারণ এখানে আমরা কেবলমাত্র এই অখণ্ডের অধীনে এই পার্থক্যটি 0 এ যেতে দিচ্ছি সুতরাং যেমন আমরা জানি যে এই অবিচ্ছেদ্যটি পড়ে না উদাহরণস্বরূপ বিচ্ছিন্ন বা চূড়ান্তভাবে অনেকগুলি বিচ্ছিন্ন বিন্দুতে ইন্টিগ্রেশন এর মান সুতরাং সেই ক্ষেত্রে যদিও এই f এবং fn তারা বিভিন্ন পয়েন্টে বা চূড়ান্তভাবে অনেক পয়েন্টে সামান্য ভিন্ন হতে পারে কিন্তু তবুও এই ইন্টিগ্রেশনটি 0 এর সমান হতে পারে যে এটি একত্রীকরণের একটি দুর্বল রূপ তবুও আমরা এটিকে একত্রীকরণ হিসাবে নাম দিচ্ছি কিন্তু অবিচ্ছেদ্য অর্থে কারণ আমরা এখানে এটি নিয়ে আলোচনা করছি যে এই অবিচ্ছেদ্য যখন n এর কাছে আসে এটি 0 তে যায় তাই আবার যেমন ইতিমধ্যে বলা হয়েছে যে এই দুটি ফাংশন সীমাবদ্ধভাবে অনেকগুলি পয়েন্টে ভিন্ন হতে পারে কিন্তু তবুও এই অবিচ্ছেদ্য মান 0 তে যেতে পারে এবং আমরা বলি যে fn গড় বর্গ অর্থে f এ রূপান্তরিত হয় সুতরাং কনভারজেন্সের আরও শক্তিশালী সংস্করণ রয়েছে যা আমরা কেবল আলোচনা করব এখন আরেকটি হল পয়েন্টওয়াইজ কনভারজেন্স এবং এটি ঠিক সেই কনভারজেন্স যা আমরা ইতিমধ্যে এই ডাইরিচলেট থিওরেম নিয়ে আলোচনা করার সময় আলোচনা করেছি সুতরাং আমরা যে এই fn পয়েন্ট ওয়াইস কনভারজেন্স এই ab ব্যবধান এর উপর যদি প্রতিটি x∈ab এর জন্য আমরা এই সীমা f আছে fn এর জন্য আমরা বলতে পারি n অথবা m কোন ব্যাপার না সুতরাং যখন n এর দিকে যায় থেকে fn সমান হয় f এর x সমান মান এর জন্য সুতরাং এখানে এটি পয়েন্টওয়াইজ কনভারজেন্স এটিকে পয়েন্টওয়াইজ কনভারজেন্স বলা হয় কারণ আমরা পয়েন্ট ঠিক করছি এবং তারপর আমরা এই fn সম্পর্কে কথা বলছি x এর স্থির জন্য এই বাস্তব সংখ্যার ক্রম আমাদের কাছে বাস্তব সংখ্যার এই ক্রম f n আছে এবং এটি f এ যায় যেমন n যায় তে এবং আমরা এটিকে একটি পয়েন্টওয়াইজ কনভারজেন্স বলি এবং শুধু এখানে উল্লেখ করতে চাই যে এটি আগেরটির তুলনায় একটি শক্তিশালী সংস্করণ যা শুধুমাত্র অবিচ্ছেদ্য ছিল সুতরাং এখানে আমরা কমপক্ষে কথা বলছি যে প্রতিটি x এর জন্য একবার আমরা fn ঠিক করি তাহলে একত্রিত হবে f এ যদি আমাদের পয়েন্টওয়াইজ কনভারজেন্স থাকে তাহলে এটা স্পষ্টভাবে বোঝাবে যে গড় বর্গ অর্থে কনভারজেন্স যা আমরা আগে আলোচনা করেছি সুতরাং এখন এই ক্রমের আনুষ্ঠানিক সংজ্ঞা অথবা আমরা আরও গাণিতিক সংজ্ঞা দিই তাই প্রতিটি x∈ a b যতই এবং যেকোনো ϵ 0 এর জন্য ছোট হোক একটি প্রাকৃতিক সংখ্যা N ϵ x আছে সুতরাং এই প্রাকৃতিক সংখ্যা N নির্ভর করেকি আমরা চয়ন করি এবং কোন x আমরা ঠিক করি যেমন fn এবং f এর মধ্যে এই পার্থক্যটি নির্বিচারে ছোট করা যেতে পারে কারণ আমরা সব nN ϵ x সুতরাং যদি প্রতিটি x এবং এর জন্য একটি প্রাকৃতিক সংখ্যা N থাকে যেমন এই সম্পর্কটি প্রতিটি n≥N এর জন্য থাকে তাহলে বলব এটি একটি বিন্দুভিত্তিক অভিসার এবং তারপরে আমরা অভিন্ন অভিসারের কথা বলব এবং উভয়ের মধ্যে সামান্য পার্থক্য আছে কারণ এখানে প্রতিটি এখানে x এর জন্য এবং একটি প্রাকৃতিক সংখ্যা N রয়েছে যা নির্ভর করতে পারে এটির উপর x এর নির্ভর করতে পারে বা এটি মূলত নির্ভর করতে পারে উভয় যেমন fnx fxϵ সমস্ত n≥Nϵx এর জন্য এখন অভিন্ন অভিসারে যদি একটি প্রাকৃতিক সংখ্যা N এই x থেকে মুক্ত থাকে তাহলে N কেবলমাত্র নির্ভর করতে হবে তাহলে আমরা বলি যে এই ক্রমটি এখানে সমান f ভাবেতে রূপান্তরিত হয় যদি প্রত্যেকের জন্য একটি প্রাকৃতিক সংখ্যা N থাকে যা নির্ভর করে কেবল এর উপর সুতরাং এখানে N নির্ভর করছিল এবং x এর উপর এখানে N শুধুমাত্র নির্ভর করে এর উপর এবং যেমন fnx fxϵ সমস্ত n≥Nϵ এর জন্য এবং x∈ a b সুতরাং এখানে এই পার্থক্যটি ইচ্ছাকৃতভাবে ছোট করা যেতে পারে n≥N ϵ এবং এই N x এরউপর নির্ভর করে না সুতরাং সব x এর জন্য এই রাখা উচিত প্রতিটি x এর জন্য এবং আমরা বলতে যে যদি N এর অস্তিত্ব থাকে যেন n≥N এই পার্থক্য এর কম সেট করা যেতে পারে কিন্তু এখানে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা অভিন্ন অভিসারের কথা বলছি একমাত্র পার্থক্য হল যে যদি একটি প্রাকৃতিক সংখ্যা N যা শুধুমাত্র এর উপর নির্ভর করে x এর উপর করে না তাহলে আমরা বলি যে এটি একটি অভিন্ন অভিসারী ঠিক আছে শুধু দুই ধরনের অভিসারকে আলাদা করার জন্য আমরা কিছু সহজ উদাহরণ নেব যাতে এই দুটি ধারণা কিভাবে আলাদা হয় তা স্পষ্ট করে সুতরাং একটি ক্রম unxn এবং x∈ 01 বিবেচনা করুন সুতরাং এখানে আকর্ষণীয় কি যদি আপনি x ঠিক করেন 0 থেকে 1এe তাহলে আমরা 1 কে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি না তাই এটি 1 থেকে খোলা আছে সুতরাং যদি আমরা কোন সংখ্যা গ্রহণ করি আমরা x এর জন্য ঠিক করি এবং তারপর আমরা xn সম্পর্কে কথা বলি এবংসীমা গ্রহণ করি n এর কাছে আসার সাথে সাথে তাহলে এটি অবশ্যই 0 তে যাবে কারণ x 0 এবং 1 এর মধ্যে অবস্থিত 0≤x 1 এর সুতরাং একেই আমরা পয়েন্টওয়াইজ কনভারজেন্স বলি সুতরাং প্রতিটি x∈ 01 এর জন্য আমাদের এই শর্ত আছে যে un 0 এর কাছে যাচ্ছে n এর কাছে যেতে দিকে এগিয়ে কিন্তু এটি 0 এর সাথে সমানভাবে একত্রিত হয় না এটি আমরা এখন দেখব এখানে আমরা শুধুমাত্র বিন্দুভিত্তিক অভিসার আছে এবং আমাদের অভিন্ন অভিসার নেই স্বভাবতই অভিন্ন অভিসারের সংজ্ঞা থেকে স্পষ্ট যে অভিন্ন অভিসারম মানে পয়েন্টওয়াইজ কনভারজেন্স এবং পয়েন্টওয়াইজ কনভারজেন্স মানে বর্গক্ষেত্র অর্থে কনভারজেন্স সুতরাং এখানে আমরা দেখাব যে এটি সমানভাবে একত্রিত হয় না এটি কেবল বিন্দুতে একত্রিত হয় সুতরাং তার জন্য আমাদের দেখাতে হবে যে প্রদত্ত ϵ x বিন্দুভিত্তিক অভিসার একটি প্রাকৃতিক সংখ্যা N যা স্বাধীন x থেকে এখানে এটি আরও গুরুত্বপূর্ণ কারণ যদি এই প্রাকৃতিক সংখ্যা N x এর উপর নির্ভর করে তবে আমাদের কেবল আছে সুতরাং যদি একটি প্রাকৃতিক সংখ্যা N স্বাধীন হয় x এর থেকে যেমন un এবং সীমাবদ্ধ মান 0 এর মধ্যে এই পার্থক্যটি এরকম হয় তাহলে আমাদের অভিন্ন অভিন্নতা আছে কিন্তু এখানে আমরা দেখাবো যে এই ধরনের N এর অস্তিত্ব নেই N কে x এবং উভয়ের উপর সবসময় নির্ভর করতে হবে এই বিশেষ ক্ষেত্রে সুতরাং প্রদত্ত 0 এর জন্য আমাদের যা প্রমাণ করতে হবে তা হল un 0ϵ আমরা একটি প্রাকৃতিক সংখ্যা N চাই যা কেবলমাত্র নির্ভর করে এইরকম যে এই পার্থক্যটি কম নির্ধারিত হতে পারে কোন প্রদত্ত নির্বিচারে সংখ্যা এবং এটি ধরে রাখা উচিত n N সুতরাং লক্ষ্য করুন যে এটি সত্য অর্থাৎ un 0ϵ যেখানে un হল xn যদি xn 0ϵ যাসমান xnএর আমরা এখানে এটিই চাই এবং এখন আমরা কিছু n N এর জন্য এটি সম্ভব কিনা তা খুঁজছি যাতে n N এর জন্য এটি সত্য সুতরাং এখানে এই সম্পর্ক থেকে আমরা এই উপসংহারে পৌঁছেছি যে এই n এর চেয়ে বড় হতে হবে ln ln x তাহলে কেবল এই সম্পর্কই সত্য সুতরাং এখন প্রশ্ন আমরা একটি প্রাকৃতিক সংখ্যা থাকতে পারে কিনা তা ব্যবহারকারীকে n বাইরে ln ln x যেমন যে না আমাদের এই সম্পর্ক আছে সুতরাং এখানে প্রশ্নটি এই অভিব্যক্তির বাইরে আমরা কি একটি প্রাকৃতিক সংখ্যা N খুঁজে পেতে পারি যা x এর উপর নির্ভর করে না স্পষ্টতই এটি এখান থেকে দৃশ্যমান যে ln x 0 তে যায় যেমন x 1 তে যায় কারণ x∈ 01 সুতরাং যেহেতু x 1 এর কাছাকাছি যায় ln x 0 তে যায় এবং এটি নির্বিচারে বড় আমি বলতে চাচ্ছি এটি একটি সীমাহীন সংখ্যা আমরা এখন ln এর কাছে আসছি যে কোনও এর জন্য আমরা এই ln ln x পরিমাণ আবদ্ধ করতে পারি না সুতরাং মূলত আমরা Nএই জাতীয় খুঁজে পাই না যাতে এই সম্পর্কটি ধরে থাকে যাইহোক যদি আমরা সেট করি N কে শুধু ln ln x উদাহরণস্বরূপ যেখানে এই বন্ধনী ফাংশন মানে পূর্ণসংখ্যার দিকে বৃত্তাকার সুতরাং আমরা এই প্রাকৃতিক সংখ্যা N শুধু এই অভিব্যক্তি থেকে আসছে এবং তারপর এই মান গোলাকার হচ্ছে এই প্রাকৃতিক সংখ্যা পেতে সুতরাং আমরা এই জাতীয় নির্বাচন করতে পারি N কিন্তু সমস্যা হল যে এই N নির্ভর করে এবং এটি x এর উপরও নির্ভর করে একবার আমরা x ঠিক করি আমরা যেকোনো x সংখ্যা 0 থেকে 1 পর্যন্ত গ্রহণ করি তারপর আমরা এই জাতীয় N পেতে পারি এবং তারপর এই সম্পর্কটি ধরে থাকবে কারণ n N এটি n N এর জন্য ধারণ করে সুতরাং N এই প্রদত্ত ln ln x চেয়েও বড় সুতরাং যদি আমরা n চেয়ে বড় কোন গ্রহণ করি N ϵ x এর তাহলে অবশ্যই আমাদের এই সম্পর্ক আছে যে un 0 কিন্তু সে ক্ষেত্রে এই N ও x উভয় এর উপর নির্ভর এবং আবার নিশ্চিত করে যে এটা গাণিতিক সংজ্ঞা অনুযায়ী একটি পয়েন্টওয়াইস অভিসৃতি কারণ আমরা এর চেয়ে কম সেট করতে পারি এইসঙ্গে N x থেকে মুক্ত এটি সবসময় x এর উপর নির্ভর করবে কারণ এই পরিমাণ এখানে ln ln x তো এই পরিমাণ বৃদ্ধি x এর জন্য এবং0 থেকে 1 সুতরাং সীমাবদ্ধঅত তা না সম্ভব এই খুঁজে বের N যা শুধুমাত্র উপর নির্ভর করে এবং এর ফলে ক্রম 0 অবিশেষে বিন্দুতে মিলিত হয় না সুতরাং আমরা দ্রুত আরও একটি উদাহরণের মধ্য দিয়ে যাব যেখানে আমরা দেখতে পাব যদি আমরা বিবেচনা করি উদাহরণস্বরূপ unxnn তারপরে সেই ক্ষেত্রে এই ক্রমটি অভিন্নভাবে 0 তে রূপান্তরিত হয় এটিই এখন আমরা দেখাব এবং তাই অবশ্যই বিন্দুভিত্তিক সংমিশ্রণও কারণ একবার আমাদের অভিন্ন অভিন্নতা হলে বিন্দু স্বয়ংক্রিয়ভাবে বোঝায় সুতরাং এখানে আমরা আবার বিবেচনা করা উচিত যে এই xnn1nএবং যে কী বিন্দু যেখানে আমরা একটি N পেতে পারি যেটা x এবং ε থেকে মুক্ত সুতরাং যেহেতু এই x 0 এবং 1 এর মধ্যে অবস্থিত তাই আমরা এখানে এই আবদ্ধ হতে পারি যে xnn1n এবং তারপর আমরা এটিকে কম থেকে কম করতে পারি এখানে সুতরাং এর থেকে আমরা এখন N তৈরি করতে পারি কারণ এখানে সম্পর্ক হল যে যদি এই n1হয় তাহলে মূলত আমাদের xnnϵ আছে সুতরাং এই ক্ষেত্রে আমাদের যা দেওয়া আছে যদি আমরা এই N গ্রহণ করি যা 1 মাত্র এর দিকে যায় তাহলে আমরা সম্পন্ন করেছি যে পার্থক্যটি এর কম n≥N সুতরাং আমরা সহজেই এটি আবার দেখতে পারি সুতরাং আমাদের আছে un 01n যেখানে unxnn সুতরাং xnn1n এবং এই 1n সম্পর্ক থেকে নিজেই এর কম তাই n কারণ এই N এই N এই 1 এর চেয়েও বড় ছিল সুতরাং যদি আমরা এখানে নির্বাচন করি যদি আমরা এইনির্বাচন করি n N তাহলে অবশ্যই এই 1n এর চেয়ে কম হতে চলেছে কারণ এখানে এই সম্পর্ক 1nϵ এবং এখানে এই n N যদি আমরা প্রতিস্থাপন করি N দ্বারা কিছু 1ϵ এর চেয়ে বড় অবশ্যই সেই সম্পর্ক ধরে থাকবে সুতরাং এই ক্ষেত্রে আমাদের অভিন্ন অভিন্নতা আছে কারণ আমরা এই N কে খুঁজে পেতে সক্ষম যা x থেকে মুক্ত এটি কেবল এর উপর নির্ভর করে সুতরাং এই ক্ষেত্রে ক্রম অভিন্নভাবে একত্রিত হয় সুতরাং আমরা যে তিনটি ধারণা নিয়ে আলোচনা করেছি তার মধ্যে ইউনিফর্ম একত্রিত হয় ইউনিফর্ম কনভারজেন্স হল কনভারজেন্সের শক্তিশালী সংস্করণ সুতরাং ইউনিফর্ম কনভারজেন্স এই বিন্দুভিত্তিক সংমিশ্রণকে বোঝায় এবং এই বিন্দুভিত্তিক সংমিশ্রণটি বোঝায় গড় বর্গ অর্থে বা ইন্টিগ্র্যাল অর্থে কনভারজেন্স আচ্ছা কিভাবে অভিন্নতার এই বিভিন্ন ধারণাগুলি ফুরিয়ার সিরিজের সাথে সম্পর্কিত বা এখন এখানে আমরা ফুরিয়ার সিরিজের সাথে তাদের সংযোগ নিয়ে আলোচনা করব সুতরাং এখন আমরা এই চমৎকার ফলাফল পেয়েছি যে যদি f পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এর ফুরিয়ার সিরিজ f রূপান্তরিত হয় f গড় বর্গ অর্থেএ সুতরাং এটি একটি ফলাফল যা আমাদের কেবলমাত্র পিসওয়াইস কন্টিনিউয়িটি প্রয়োজন অভিন্নতার এই দুর্বল রূপের জন্য আমাদের কোনও অতিরিক্ত শর্তের প্রয়োজন নেই যার অর্থ বর্গক্ষেত্রের সংমিশ্রণ সুতরাং গড় বর্গ অভিসারের জন্য আমাদের শুধু পিসওয়াইস কন্টিনিউয়িটি ছাড়া অন্য কোন শর্তের প্রয়োজন নেই সুতরাং ফুরিয়ার সিরিজ লেখার জন্য এটি যথেষ্ট শর্ত এবং এটি অবশ্যই বর্গক্ষেত্রের অর্থে একত্রিত হবে যা আনুষ্ঠানিক প্রমাণ ছাড়াই ফুরিয়ার সিরিজের নির্মাণের দিকে তাকিয়ে তুচ্ছ যা সেগুলি দিয়ে বা ফুরিয়ার সহগের মূল্যায়ন করে আসছিল ফাংশন একীভূত দ্বারা f বা যে গুন দ্বারা f সঙ্গে cos nx অথবা sin nx এবং তারপর আবার সমতুল্য তাই ফুরিয়ার সিরিজের পুরো নির্মাণটি ইন্টিগ্রাল সমান করার উপর ভিত্তি করে ছিল এবং ফলস্বরূপ আমরা সবসময় এই সংমিশ্রণটি গড় বর্গ অর্থে পেয়ে যাচ্ছি যা শুধুমাত্র ইন্টিগ্র্যাল অর্থে সুতরাং এখানে আবার একটু অন্বেষণ করতে যে আমরা এই বর্গক্ষেত্র ইন্দ্রিয় দ্বারা কি বোঝাতে চাই এর পার্থক্য বর্গের একীকরণ f এবং এই পরিমাণটি 0 তে যায় এটি একটি ক্রম এখানে এই যোগফলটির ক্রম এবং যেমন n যায় এই অখণ্ডে তখন এটি অবশ্যই 0 তে যেতে হবে গড় বর্গ অর্থে সংমিশ্রণ দ্বারা সুতরাং এটি সবসময়ই হয় আমাদের কেবল পিসওয়াইস কন্টিনিউয়িটি প্রয়োজন এবং এটি ফুরিয়ার সিরিজ লেখার জন্যও যথেষ্ট এবং তারপর এই অর্থে আমরা সবসময় কোন অতিরিক্ত শর্ত আরোপ না করেই সংরক্ষণ করেছি f এ তারপরে আমাদের দ্বিতীয়টি হল ডিরিচলেট উপপাদ্য যা বলে যে যদি ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং উপযুক্ত একতরফা ডেরিভেটিভস বিদ্যমান থাকে আমরা ইতিমধ্যে যথাযথ অর্থের আগে বাম এবং ডান ডেরিভেটিভস ইত্যাদি নিয়ে আলোচনা করেছি সুতরাং যদি সেই ডেরিভেটিভগুলি এক হয় পার্শ্বযুক্ত ডেরিভেটিভস f এর এই ব্যবধানে প্রতিটি বিন্দুতে বিদ্যমান তাই এখানে কেবল সরলতার জন্য আমরা নিচ্ছি π π কিন্তু আমরা সর্বদা L L থেকে সাধারণ ব্যবধান নিতে পারি সুতরাং যদি যথাযথভাবে একতরফা ডেরিভেটিভস f এর বিদ্যমান থাকে তাহলে প্রতিটি x এর জন্য এই ব্যবধানে ফুরিয়ার সিরিজটি পয়েন্টওয়াইজ কনভারজেন্ট সুতরাং প্রতিটিx এর জন্য এই ব্যবধানে ফুরিয়ার সিরিজ বিন্দুর দিকের সীমার গড় মানকে একত্রিত করে সুতরাং এটি ঠিক ডাইরিচলেট উপপাদ্য যা আমরা আলোচনা করেছি এবং সেখানে আমাদের প্রকৃতপক্ষে পয়েন্টওয়াইজ কনভারজেন্স আছে কারণ আমরা কথা বলছি যে প্রতিটি x এরজন্য প্রতিটি নির্দিষ্ট x এর জন্য ফুরিয়ার সিরিজ এই মানকে একত্রিত করে তৃতীয়টি যা কনভারজেন্সের শক্তিশালী সংস্করণ হল যখন f কন্টিনিউয়াস হয় সুতরাং অভিসারের শক্তিশালী সংস্করণ পেতে স্বাভাবিকভাবেই আমাদের আরো বেশি শর্ত আরোপ করতে হবে fএর উপর সুতরাং এই তিনটির মধ্যে সবচেয়ে দুর্বল ছিল গড় বর্গবোধ এবং সেখানে আমরা আক্ষরিক অর্থে কোন শর্ত আরোপ করিনি কেবল সেই পিসওয়াইস কন্টিনিউয়িটি অভিন্নতার দুর্বল ধারণার জন্য যথেষ্ট কিন্তু যখন আমরা পয়েন্টওয়াইজ কনভারজেন্সের কথা বলছি তখন আমরা এখানে যোগ করেছি একতরফা ডেরিভেটিভের অস্তিত্ব এবং এখন আমরা অভিন্ন অভিসারের কথা বলছি তাই আমাদের আরও কিছু যোগ তা হল করতে হবে f কে কন্টিনিউয়াস থাকতে হবে এবং f এই ব্যবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস হওয়া উচিত তারপর ফুরিয়ার সিরিজ f এর অভিন্নভাবে এবং একই সাথে একেবারে সুতরাং যদি আমরা ক্রম অনুসারে এই শব্দটির প্রতিটিটির পরম মান গ্রহণ করি তাহলে এটিও একত্রিত হবে সুতরাং আমাদের এখানে ধারণা আছে যে f ধারাবাহিক হতে হবে এবং f অভিসারের পিসওয়াইস কন্টিনিউয়াস হতে হবে সুতরাং আমরা একত্রিত হওয়ার তিনটি ধারণা নিয়ে আলোচনা করেছি প্রথমটি হল গড় বর্গ অর্থে দুর্বল যেখানে আমাদের পিসওয়াইস কন্টিনিউয়িটি ছাড়া অন্য কোন শর্তের প্রয়োজন নেই যা প্রকৃতপক্ষে ফুরিয়ার সিরিজ লেখার জন্য যথেষ্ট দ্বিতীয় ধারণাটি ছিল পয়েন্টওয়াইজ কনভারজেন্স এবং আমাদের আছে ডাইরিচলেট থিওরেম যা বলে যে যদি f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং সেই একতরফা ডেরিভেটিভস বিদ্যমান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টওয়াইজ কনভারজেন্স আছে এবং তৃতীয় ক্ষেত্রে আমরা এখন আরো শর্ত আরোপ করেছি যে যদি f কন্টিনিউয়াস হয় এবং এই f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অভিন্ন অভিন্নতা আছে f এর উপর শক্তিশালী অভিসার সুতরাং সেখানে এই সংযোগে আমাদের আরও একটি চমৎকার ফলাফল আছে সুতরাং আমি শুধু এখানে উল্লেখ করব সেরা ত্রিকোণমিতিক বহুপদী আনুমানিকতা আমরা ইতিমধ্যেই ত্রিকোণমিতিক বহুবচন এবং ত্রিকোণমিতিক সিরিজের সাথে পরিচিত সুতরাং এখানে একটি খুব সুন্দর ফলাফল হল যে যদি f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় এবং গড় বর্গ ত্রুটি থাকে তাই আমরা এখানে কিছু ধরণের ত্রুটি সংজ্ঞায়িত করা যা এই নিম্নোক্ত ফাংশন E এর সাথে বর্গক্ষেত্রের ত্রুটি E হল এই f এবং ত্রিকোণমিতিক বহুবচনের মধ্যবর্তী বর্গ ত্রুটি কিছু c02 তারপর ck এবং dk কিছু কোফিসিয়েন্ট cos kx এবং sin kx যেখানে k 1 থেকে N পর্যন্ত যায় আর তারপর এই প্রকৃতপক্ষে ক্যাপিটাল N হয় সুতরাং আমরা এই ত্রুটিটি সংজ্ঞায়িত করেছি এই মধ্যে পার্থক্য f এবং এই বহুবচনের এই বর্গ এবং তারপর অবিচ্ছেদ্য সুতরাং কি ফলাফল এখন আমাদের আছে যে এই এখানে প্রমানিত হতে পারে যদিও আমরা এই বক্তৃতায় প্রমাণ করিনি কিন্তু এক এই ফলাফল প্রমাণ করিতে পারেন যে E যখন আমরা নিয়েছি a0 a1 a2 aN এবং b1b2bN যে এখানে মানে যদি আমরা a ও b প্রতিস্থাপন করি c এবং d তার মানে আমরা ঠিক বহুপদী ফুরিয়ার সিরিজ মানে থেকে আসছে পাবেন যদি এই as এবং bs হল ফুরিয়ার সহগ তারপর এই ত্রুটি অন্য কোন বাস্তব সংখ্যার চেয়ে কম বা সমান হতে চলেছে যদি আমরা এই সহগের জন্য নির্বাচন করি এই সব ত্রুটির মধ্যে যেখানে আমরা ঠিক ফুরিয়ার কোফিসিয়েন্টস আছে ন্যূনতমহতে এখানে যাচ্ছে যেকোনো বাস্তব সংখ্যার এই এবং আমরা আছে ak এবং bkহয় ফুরিয়ার কোফিসিয়েন্টস তাই আবার শুধু সংক্ষিপ্ত করতে আমাদের কি এই ফলাফল আছে এইরকম একটি গড় বর্গ ত্রুটি সর্বনিম্ন যখন আমরা c0 ck এবং dk ঠিক ফুরিয়ার সহগ তাই সেই বহুপদী বা সেই ট্রানকেটেড ফুরিয়ার সিরিজটি f ফাংশনের সর্বোত্তম আনুমানিকতা দেবে এখানে অন্য কিছু সংখ্যা নির্বাচন করে আমাদের আরও ভাল অনুমান করা যাবে না আমাদের ফুরিয়ার সহগ নির্বাচন করতে হবে তখনই এই গড় বর্গ ত্রুটিটি সর্বনিম্ন হতে চলেছে সুতরাং ফুরিয়ার সহগ হিসাবে বহুপদের এই সহগগুলিকে বেছে নিয়ে আমাদের সেরা ত্রিকোণমিতিক বহুবচন আছে সুতরাং যদি আমরা এগুলিকে ফুরিয়ার সহগ হিসাবে বেছে নিই তাহলে এই ধরনের ত্রুটি সর্বনিম্ন এই ধরনের ত্রুটি সর্বনিম্ন সেই ক্ষেত্রে আমরা অন্য কিছু সহগ নির্বাচন করে এর চেয়ে কম ত্রুটিতে থাকতে পারি না এখন আমাদের এই ত্রুটি পেতে বা এই ত্রুটিটি কমানোর জন্য ফুরিয়ার সহগ নির্বাচন করতে হবে সুতরাং এটি আনুমানিক অর্থে একটি চমৎকার ফলাফল যা আমরা f ফাংশনটি অনুমান করতে পারি যেমন তথাকথিত ফুরিয়ার বহুবচন বা ট্রানকেটেড ফুরিয়ার সিরিজের মাধ্যমে এবং এই গড় বর্গ অর্থে ত্রুটি এই সহগ গুলি বেছে নিয়ে সর্বনিম্ন হবে ফুরিয়ার সহগ হিসাবে আচ্ছা এখন শুধু একটি দ্রুত উদাহরণ এই ফাংশনটি f এই π এবং x দ্বারা সংজ্ঞায়িত করা যাক তাহলে আমাদের সকল পয়েন্টের জন্য ফুরিয়ার সিরিজের যোগফল বের করতে হবে তার মানে আমরা শুধু ডাইরিচলেট উপপাদ্য প্রয়োগ করব এবং আমরা দেখব যে এই ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজের যোগফল কত সুতরাং আমাদের ফুরিয়ার সিরিজের মূল্যায়ন করতে হবে না কারণ আমরা ইতিমধ্যে কনভারজেন্সের ফলাফল জানি সুতরাং x 0 এ কারণ এটিও এখানে একটি বিচ্ছিন্নতার বিন্দু ফুরিয়ার সিরিজ এই গড় মান f0 f0 2 তে মিলিত হবে 0 এ সীমাবদ্ধ মান সুতরাং f এখানে কি f0 0 এবং f যা π সেখান থেকে আসবে তাই আমাদের আছে 0 π2 2 x 0 এ ফুরিয়ার সিরিজের মান এখানে এবং π অন্তরে বিচ্ছিন্নতার আরেকটি বিন্দু রয়েছে এবং এগুলি শেষ বিন্দু এবং এই পয়েন্টগুলিতে সিরিজের মান এই দিক থেকে এই গড় মান f π এবং f π সেই দিক থেকে তাই এটি π π2 0 হতে চলেছে তাই এটি 0 তে রূপান্তরিত হবে মানগুলি ঠিক ফাংশন মানের সমান হবে ঠিক আছে তাই শেষ উদাহরণ যেখানে আমরা আলোচনা করব যে এই ফাংশন সিরিজ x2x যেখানে π x π ফুরিয়ার সিরিজ ইতিমধ্যে এখানে দেওয়া হয়েছে এবং আমরা এই ব্যবধানে সমস্ত পয়েন্টের জন্য ফুরিয়ার সিরিজের যোগফল বের করতে চাই এবং তারপর অভিসারে ফলাফল প্রয়োগ করি আমরা এখানে এই সিরিজের যোগফল খুঁজে পেতে চাই সুতরাং এটি আকর্ষণীয় সুতরাং ব্যবধানের সমস্ত পয়েন্টে ফুরিয়ার সিরিজের সমষ্টি সম্পর্কে আমরা ডাইরিচলেট উপপাদ্য প্রয়োগ করতে পারি এবং আমরা সহজেই খুঁজে পেতে পারি সুতরাং ধারাবাহিকতার বিন্দুতে এটি কার্যকরী মূল্যের ঠিক সমান হবে এবং যেখানেই আমাদের বিচ্ছিন্নতা আছে আমাদের দুটি সীমার গড় মান নিতে হবে সুতরাং এখন এখানে এই সিরিজ সম্পর্কে আমাদের লক্ষ্য করতে হবে যে যদি আমরা x π এবং x 0 কে প্রতিস্থাপিত করি তাহলে আমরা এই সিরিজগুলি সরাসরি ফুরিয়ার সিরিজ থেকে পেতে পারি সুতরাং যদি আমরা এই xπ পুট করি প্রথমে আমাদের দেখতে হবে বা π এ যে ফুরিয়ার সিরিজ কোন মানকে একত্রিত করে সুতরাং বিচ্ছিন্নতার এই পয়েন্টগুলিতে কারণ এখানে আমাদের আবার বিচ্ছিন্নতা আছে একদিকে আমাদের π2 অন্যদিকে আমাদের আছে π2 সুতরাং একটি বিচ্ছিন্নতা রয়েছে তাই এই সিরিজটি এই গড় মান একত্রিত হবে 2 π2 π22 এর সাথে যার অর্থ এই 2 সুতরাং আমরা জানি যে x±π এ সিরিজতে রূপান্তরিত হয় 2 এ এবং তারপরে আমরা সিরিজের একই বিন্দুকে প্রতিস্থাপন করব এবং এটি 2 এর সমান সেট করা হবে সুতরাং আমাদের এই সিরিজ আছে এখন এইখানে আমরা ডান হাত দিয়ে যা পাই তার মানে যোগফল 2 এবং তারপর এখানে আমরা x±π পুট করবো সুতরাং সাইন এর কারণে এটি 0 হয়ে যাবে এবং এখানে cos nπ বা π কোন ব্যাপার না তাই এটিদেয় 1n এবং তারপর 1n ইতিমধ্যে আছে সুতরাং এটা হয়ে 12nআপনি এখানে পাবেন এ আমরা সহজেই জিনিসটা করতে পারি সিরিজের আমাদের সমষ্টি 1226যে মান হতে হবে 26একটি সিরিজ যা জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্নে আরেকটির জন্য যখন আমরা x 0 রাখি আমরা সেই সিরিজটি পাব যা আমরা এই কাঙ্ক্ষিত সিরিজে পেয়েছিলাম সুতরাং এটি আবার 0 এ যাবে এখানে এটি cos 0 1হয়ে যাবে এবং তারপরে আমাদের সেখানে অভিসার দেখতে হবে সুতরাং এটি 0 তে একত্রিত হবে সুতরাং এখানে আমাদের সিরিজ 23 আছে এবং তারপর যখন আমরা এখানে x 0প্রতিস্থাপিত করি সবকিছু 0 এবং সেখানে সেট করা হয় আমরা এই সিরিজটি পাবো যা ঠিক সেই সিরিজ যা জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্নটি সুতরাং এখানে আমরা সিরিজের যোগফল পাই 212 সুতরাং এই অভিসারী তত্ত্ব দ্বারা আমরা সিরিজের মান খুঁজে পেতে পারি অনেক সিরিজের জন্য সিরিজের যোগফল সুতরাং বক্তৃতা প্রস্তুত করার জন্য আমরা এই রেফারেন্সগুলি ব্যবহার করেছি এবং তারপর শুধু এই উপসংহারে যে আজ আমরা একত্রিত হওয়ার বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করেছি একটি ছিল যে f যদি পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তাহলে ফুরিয়ার সিরিজ গড় বর্গ অর্থে একত্রিত হয় এবং যদি পিসওয়াইস কন্টিনিউয়াস এবং একতরফা ডেরিভেটিভস বিদ্যমান থাকে এটি হল ডাইরিচলেট উপপাদ্য এবং ফুরিয়ার সিরিজ এই গড় মানের সাথে মিলিত হয় এবং যদি f বিরতিতে অবিচ্ছিন্ন থাকে এবং তারপর f পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তাহলে ফুরিয়ার সিরিজ π π এই ব্যবধানে সমানভাবে একত্রিত হয় সুতরাং এই বক্তৃতায় এটাই কনভারজেন্স এর উপর সমস্তকিছু এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই